হ্যালো এবং স্বাগতম এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের ভিডিও লেকচারে আমরা আসলে অনুমানমূলক সম্পাদন সম্পর্কে শুরু করেছিলাম এবং আমরা এই ভিডিও লেকচারে মেল্টডাউন নামে পরিচিত এই সাম্প্রতিক আক্রমণটি দেখেছিলাম এবং অন্যান্য অনুমানমূলক আক্রমণ যা প্রত্যাশিত আতঙ্ক নামে পরিচিত এই আক্রমণটি মূলত ভিতরে কাজ করে এই আক্রমণটি 2018 সালের জানুয়ারিতে আবার আবিষ্কৃত হয়েছিল এবং এটি ইন্টেল প্রসেসরের অনুমানমূলক সম্পাদনকেও ব্যবহার করে যেমনটি আমরা আগের ভিডিওতে দেখেছি যে প্রসেসরে অনুমানমূলক সম্পাদন যা করে তা হল যে এমনকি পূর্ববর্তী নির্দেশাবলী বাস্তবে সম্পূর্ণ হওয়ার আগেই কিছু নির্দেশাবলী অনুমানমূলকভাবে কার্যকর করা যেতে পারে তাই উদাহরণস্বরূপ এখানে এই নির্দেশের সেটটি অনুমানমূলকভাবে কার্যকর করা যেতে পারে এবং এই নির্দেশাবলীর ফলাফল প্রতিশ্রুতিবদ্ধ হবে না যতক্ষণ না এবং যতক্ষণ না এই পূর্ববর্তী ফলাফল তুলনা এবং লাফের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে সম্পূর্ণ হয় শুধুমাত্র অনুমান সঠিক হলে এই নির্দেশাবলী প্রতিশ্রুতিবদ্ধ হবে তাই আমরা দেখতে পাচ্ছি যে যদি একটি অনুমান থাকে এবং অনুমান সঠিক হয় তাহলে এই সমস্ত ফলাফল অবিলম্বে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে এবং প্রোগ্রামের কর্মক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাবে অন্যদিকে যদি অনুমানটি ভুল হয় যে এখানে একটি শাখা ছিল যা এখানে এই নির্দিষ্ট ঠিকানায় ঘটেছেও এবং এই লেবেলটি অনুসরণ করে যে নির্দেশাবলী অনুসরণ করা হয়েছে তা সম্পাদিত হবে তাহলে সমস্ত অনুমানমূলকভাবে সম্পাদিত ফলাফল এখন এখানে বাতিল করতে হবে এটি হবে প্রসেসরদের কর্মক্ষমতা ওভারহেড যথাসাধ্য চেষ্টা করে অনুমানমূলকভাবে সঠিকভাবে চালানোর জন্য তারা অনুমান করার চেষ্টা করবে সম্ভবত এই তুলনা নির্দেশের ফলাফল কী হতে পারে এবং অনুমানমূলকভাবে এই কোডটি সম্পাদনার চেষ্টা করবে কোনো শূন্য নির্দেশের উপর লাফ দিয়ে বা লেবেল অনুসরণকারী কোডটি যার উপর ভবিষ্যদ্বাণী হয়েছিল তার উপর নির্ভর করে কোন শূন্য নির্দেশে এই লাফের ফলাফল হবে সুতরাং এটি অর্জনের জন্য প্রসেসরে যা যোগ করা হয় তা একটি শাখা ভবিষ্যদ্বাণী যুক্তি হিসাবে পরিচিত একটি শাখা ভবিষ্যদ্বাণী যুক্তি সেই নির্দিষ্ট নির্দেশে নেওয়া সমস্ত শাখার ট্র্যাক রাখবে তাই উদাহরণস্বরূপ এই চিত্রে এটি একটি 2 বিট শাখা ভবিষ্যদ্বাণীকারক দেখায় এবং শাখা ভষিষ্যৎবাণী যুক্তি হয় ভবিষ্যদ্বাণী করবে পূর্বে যা ঘটেছিল যখন সেই নির্দেশটি সম্পাদিত হয়েছিল তার উপর ভিত্তি করে শাখাগুলি নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি তাই উদাহরণ স্বরূপ বলা যাক যে আমরা ভবিষ্যদ্বাণীটি নেওয়া হয়নি দিয়ে শুরু করি এবং সেই 2 এর প্রথম পুনরাবৃত্তির ফলে শাখাটি নেওয়া হয়েছিল সুতরাং তারপর শাখার ভবিষ্যদ্বাণীর অবস্থা এখান থেকে 00 থেকে 01 পর্যন্ততে আসে লুপের পরবর্তী পুনরাবৃত্তি হিসাবে লুপের পরবর্তী পুনরাবৃত্তি যদি আবার শাখাগুলির মধ্যে শাখা নেওয়া হয় তাহলে এই শাখার ভবিষ্যদ্বাণীকারীর একটি অবস্থা নেওয়া ভবিষ্যদ্বাণীতে চলে যায় এবং যার মান হয় 11 সুতরাং এখন আপনি দেখতে পাচ্ছেন যে 3য় বার যখন শূন্যের উপর একটি লাফ কার্যকর হবে তখন শাখা ভবিষ্যদ্বাণীকারী স্বয়ংক্রিয়ভাবে অনুমান করবে যে শাখাটি নেওয়া হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শাখা ভবিষ্যদ্বাণীকারী পূর্ববর্তী শাখার উপর ভিত্তি করে শিখছে এবং নির্দিষ্ট শাখাগুলিতে প্রস্তাবিত ফলাফলের ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করছে যে শাখাটি নেওয়া হবে কিনা সমস্ত শাখা নেওয়া হবে না আশা করা যায় যে অনুমানমূলক সম্পাদন যা অনুসরিত হচ্ছে তাতে আরও ভাল নির্ভুলতা থাকবে এবং তাহলে কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলবে তাই প্রত্যাশিত আতঙ্ক আক্রমণে যা দেখানো হয়েছিল তা হল এই শাখার ভবিষ্যদ্বাণী এবং অনুমানের ফলে একটি দুর্বলতা তৈরি হতে পারে যার মাধ্যমে প্রোগ্রামে উপস্থিত গোপন তথ্য পড়া যেতে পারে প্রত্যাশিত আতঙ্ক আক্রমণ বোঝার জন্য আমাদের কোডের ছোট একটি স্নিপেট নেওয়া যাক এই কোডটিতে একটি যদি বিবৃতি রয়েছে যেখানে X এর মান array len দিয়ে চেক করা হয়েছে এবং যদি X এর মান array len এর চেয়ে কম হয় তবে আমরা এটি সূচী X এর অ্যারেতে প্রবেশ করাচ্ছি এবং টেক অ্যারের মান I তে নেওয়া হয় এবং তারপরে তারা I 256 অবস্থানে একটি দ্বিতীয় অ্যারের অ্যারে 2 অ্যাক্সেস করছে এবং ফলাফলটি আমাদের এই ভেরিয়েবলে সংরক্ষিত হয় যাকে বলা হয় viol তাই আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল অ্যারে 2 একটি অবস্থানে অ্যাক্সেস করা হচ্ছে যা X এর অ্যারে দ্বারা নির্দিষ্ট করা হয় এখন আমরা পরবর্তী যা দেখব তা হল প্রসেসের স্পেসের অংশের ব্যবহার এখন আমরা অনুমান করব যে এখানে একটি গোপন তথ্য উপস্থিত রয়েছে এবং আক্রমণকারীরা এই কোডের ছোট স্নিপেটের অন্যান্য উপাদানগুলি একটি গোপন তথ্যের কিছু অংশ পড়তে চায় X অ্যারে এবং অ্যারে 2ও এই ব্যবহারকারী স্পেস প্রসেসের অংশে দেখানো হয়েছে আপনার কাছে এখানে অ্যারে আছে X অ্যারে 2 এবং সরলতার জন্য array lenও আছে আমরা আসলে I এর মানটিকে উপেক্ষা করেছি এবং আমরা ধরে নিই যে আমি এখানেই কোথাও I উপস্থিত আছে একটি ব্যবহারকারী স্পেস প্রসেসের অংশ বা আপনি এও অনুমান করতে পারেন যে I সেটির অংশ হতে যাচ্ছে যেখানে I এবং Y শুধুমাত্র নিবন্ধে সংরক্ষিত হতে চলেছে তাহলে আসুন দেখি কিভাবে কোডের এই ছোট স্নিপেটটি সাধারণ পরিস্থিতিতে সঞ্চালিত হয় তাই প্রথম যে কাজটি করা হয় তা হল যখন এই লাইনটি কার্যকর হয় তখন আমাদের নির্দেশাবলী লোড করতে হবে একটি হল এই ভেরিয়েবল X এর লোড এবং এই array len ভেরিয়েবলের জন্য লোড তাই এই 2টি লোডের ফলে X এবং array len নিবন্ধে লোড হবে এবং সেই নির্দিষ্ট প্রসেসের সময় এটি ক্যাশ মেমরিতেও লোড হয়ে যাবে এখন এখানে যা দেখানো হয়েছে তা হল X এবং array len এর মধ্যে একটি তুলনা হয়েছে এখন যদি X প্রকৃতপক্ষে array len এর চেয়ে কম হয় যা আমরা এই মুহূর্তে সত্য বলে ধরে নিই তাহলে যদি শর্তটি প্রবেশ করানো হয় এবং এই দুটি নির্দেশ কার্যকর করা হয় এবং এখন আমরা ধরে নিই যে এটিই এই মুহূর্তের মামলা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যদি বিবৃতিটি একটি X প্রবেশ করিয়েছে যা অ্যারের মধ্যে সূচীকরণ করতে ব্যবহৃত হয় এবং অ্যারেx এর সাথে সম্পর্কিত একটি তথ্যের ব্লককে ক্যাশে লোড করে যাতে আপনি ধরে নিতে পারেন যে এই তথ্যটি ক্যাশে এবং একটি নিবন্ধে লোড করা হয়েছে যা আমরা I হিসাবে চিহ্নিত করি এরপরে আমরা যা দেখি তা হল এই মান I তারপরে অ্যারে 2 তে সূচীকরণ করতে ব্যবহৃত হয় অন্য কথায় বলতে গেলে আমাদের কাছে এই I এর মানটি রয়েছে যা ক্যাশে বা নিবন্ধে উপস্থিত রয়েছে যা ব্যবহারে রয়েছে যা অ্যারে 2 সূচিতে ব্যবহৃত হয় এবং অ্যারে 2 তে তথ্যের এক ব্লক সৃষ্টি করে ক্যাশ মেমরিতে লোড করার জন্য অ্যারে 2 তে উপস্থিত সাধারণত X যদি array len এর চেয়ে কম হয় তবে এই সম্পাদনের শেষে আমরা যা অর্জন করি তা হল যে আমাদের ক্যাশ মেমরিতে array len উপস্থিত রয়েছে একইভাবে আমাদের ক্যাশ মেমরিতে X উপস্থিত রয়েছে এবং 2টি তথ্যের ব্লক যার একটি ক্যাশের I এর সাথে সম্পর্কিত এবং অন্যটি Y এর সাথে সম্পর্কিত তাই এই সমস্ত তথ্য ক্যাশে উপস্থিত থাকবে এখন এটি স্বাভাবিক আচরণের অধীনে যখন X প্রকৃতপক্ষে array len থেকে কম হয় তাই জেনে রাখুন যে এই ধরনের চেকগুলি অনেক প্রোগ্রামে বেশ সাধারণ এই নিশ্চিত করার জন্য যে একটি অ্যারে সর্বদা এটির বাউন্সের মধ্যে থাকা অবস্থানে সূচীবদ্ধ থাকে এখন বিবেচনা করুন যে এইগুলি কোডের ছোট স্নিপেটটি একটি লুপে রয়েছে এবং আমরা কোডের ছোট স্নিপেটটিকে একাধিকবার কল করছি ফলে আমরা জানি যে এখানে যদি রয়েছে এবং তাই একটি শাখা নির্দেশ আছে এই 3টি বিবৃতিগুলির বারবার আহ্বান আসলে শাখা ভবিষ্যদ্বাণীকারীকে ভবিষ্যদ্বাণী করতে শেখাবে যে শাখা নেওয়া হয় না সুতরাং যদি আমরা বিবেচনা করি যে শাখা ভবিষ্যদ্বাণীকারী কী করবে তা হল এই যদি বিবৃতিগুলির বারবার আমন্ত্রণ জানায় এবং এই শর্তের সাথে যে array len এর চেয়ে X কম এটি অবশেষে শাখার ভবিষ্যদ্বাণীকারীকে এই নির্দিষ্ট অবস্থায় নিয়ে যাবে যেখানে শাখাটিকে নেওয়া হবে না বলে মনে করা হয় তাই অনুমানমূলক সম্পাদন থেকে যা ঘটতে পারে তা হল এই নির্দেশাবলী I 256 এর সূচীতে I সমান অ্যারে X এবং Y সমান অ্যারে 2 তাই এই দুটি বিবৃতি প্রসেসর দ্বারা অনুমানমূলকভাবে সম্পাদিত হতে পারে এখন এই নির্দিষ্ট কেসটি বিবেচনা করুন আমরা এক্ষেত্রে ধরে নেব যেখানে X ইতিমধ্যেই ক্যাশে লোড করা হয়েছে এবং আমাদের কাছে ক্যাশে উপস্থিত গোপন তথ্য রয়েছে তবে array len ক্যাশে উপস্থিত নেই এখন এই বিবৃতিগুলির সম্পাদনের বিষয়টি আবার বিবেচনা করুন তবে এক্ষেত্রে বিবেচনা করুন যে আমাদের কাছে X রয়েছে যা array len এর চেয়ে বড় তাই সাধারণত এখানে যা ঘটা উচিত তা হল যেহেতু X এর চেয়ে বড় বা সমান array len যদির ভিতরে এই বিবৃতিগুলি সম্পাদিত হওয়া উচিত নয় তাই সাধারণত যেহেতু array len এর চেয়ে বড় X যদি শর্তের ভিতরের বিবৃতিগুলি সম্পাদিত হওয়া উচিত নয় তাই আসুন দেখি যখন এই ধরনের একটি দৃশ্য দেখা যায় তখন এই প্রোগ্রামটি কীভাবে আচরণ করে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে array len ক্যাশে উপস্থিত নেই আমরা এটাও ধরে নিচ্ছি যে শাখা ভবিষ্যদ্বাণীটি এটি শিখেছে এবং এই অবস্থায় আছে যেন আমার ভবিষ্যদ্বাণী নেওয়া হয়নি তাই সেখানে যা ঘটবে তা হল যদিও X array len এর চেয়ে বড় যদির মধ্যের এই নির্দেশাবলী অনুমানমূলকভাবে সম্পাদিত হবে তাই প্রথমে আমরা দেখতে পাব যে array len ক্যাশে না থাকায় এটি কিছু ক্যাশ মিস ঘটাবে যা যথেষ্ট পরিমাণ সময় নেবে এবং অবশ্যই array len প্রধান মেমরি থেকে ক্যাশ মেমরিতে লোড হতে পারে অন্যদিকে অন্যান্য উপাদানগুলি হল X ক্যাশে উপস্থিত রয়েছে এবং আমরা X এর মানটি গোপন সহ কিছু অবস্থান দিয়ে পূরণ করি তাই যেহেতু গোপনটি ক্যাশে উপস্থিত থাকে ইনডেক্স অ্যারেxI সমান অ্যারেx খুব দ্রুত মূল্যায়িত হতে পারে এবং একইভাবে আমরা যা চাই তা হল ক্যাশে কিছু অবস্থানে যেখানে অ্যারেx এর মান থাকবে এর পরে আমরা যা করছি তা হল আমরা এই নির্দিষ্ট মানটি ব্যবহার করছি যা মূলত এই array2 এর সূচকের একটি গোপন মান এবং array2 এর সমস্ত বিষয়বস্তু এখন ক্যাশ মেমরিতে থাকে যখন এই প্রসেসটি চলছে এর মানে হল যে array len কিছু পরে অবশেষে ক্যাশ মেমরিতে পৌঁছেছে এবং যেহেতু এখন X একটি array len এটি খুঁজে পেয়েছে যে এই চেকটি এসেছে এটি এই নির্দিষ্ট বিবৃতিটির দিকে ইঙ্গিত করছে যে তা শেষ পর্যন্ত আহ্বান করা যেতে পারে তবে প্রসেসর এখন পর্যবেক্ষণ করবে যে X array len এর চেয়ে বড় এবং সেখানে যে সমস্ত অনুমানমূলক সম্পাদন করা হয়েছে তা বাতিল করা উচিত এবং তাই প্রসেস অনুমানমূলকভাবে সম্পাদিত নির্দেশাবলী বাতিল করবে মিস ভবিষ্যদ্বাণীর কারণে যা ঘটেছিল তবে যাইহোক আমরা যা লক্ষ্য করেছি তা হল যে অ্যারে 2 এর কিছু উপাদান রয়েছে যা ক্যাশে উপস্থিত রয়েছে এখন আমরা জানি যে এই উপাদানটি অ্যারে x এর মানের উপর নির্ভর করে এবং আমরা যা দেখেছি তা হল আমরা অ্যারে x এর যথেষ্ট বড় মান দিয়েছি যাতে এটি আসলে একটি বাফার ওভারফ্লো তৈরী করে এবং গোপনে ভিতরে নিয়োগ করেছিল অন্য কথায় বলতে গেলে এই অবস্থানের ক্যাশেতে যা লোড করা হয়েছে তা গোপন অবস্থানের বাইরে একটি ফাংশন আক্রমণকারীর জন্য পরবর্তী কাজটি হল অ্যারে 2 এর কোন ব্লকটি আসলে ক্যাশে লোড করা হয়েছে তা চিহ্নিত করা সে এর জন্য যা করে তা হল সে অ্যারে 2 এর প্রতিটি প্রধান উপাদান অ্যাক্সেস করতে শুরু করে তাই সে প্রথম উপাদানটিকে অতিক্রম করে এবং সে বুঝতে পারে যে এটি অক্ষটি দীর্ঘ সময় নেবে কারণ প্রথম উপাদানটি ক্যাশে উপস্থিত নেই তারপর সে দ্বিতীয় উপাদানটি আবার চেষ্টা করবে সে একটি ক্যাশ মিস পাবে এবং সেইজন্য এটি দীর্ঘ সময় ধরে ভাল কার্যকর করার সময় এবং এটি চলতে থাকে বারবার যতক্ষণ না এটি জানতে পারে যে একটি নির্দিষ্ট উপাদান কম সময় নিচ্ছে এই কম সময়ের কারণ হল যে উপাদানটি ক্যাশে উপস্থিত এবং লক্ষ্য করা গেছে যে তথ্যের গোপনীয়তার কারণে এই উপাদানটি ক্যাশে রয়েছে যা এটিকে অনুমানমূলকভাবে আহ্বান করেছে এবং আক্রমণকারী কি গোপন বিষয়বস্তু সম্পর্কে কিছু তথ্য পাবে ধন্যবাদ